অতএব আমরা এবার দেখব এই সমীকরণটিকে কিভাবে ভাঙ্গা যায় এবং তার সমাধান কিভাবে করা যায় তাই আমাদের প্রথম যে কাজটা করতে হবে তাহলে এগুলিকে কিছু খণ্ডে ভেঙে ফেলতে হবে এই কাজের জন্য আমরা আগে যে শব্দটি ব্যবহার করেছিলাম তা ছিল অংশ কিন্তু এখন এগুলোকে আমরা খন্ড বলবো 1 D এর ক্ষেত্রে আমরা খন্ড বলবো এবং 2D র ক্ষেত্রে আমরা এগুলিকে কি বলবো কিন্তু একটি স্থান কে কিছু ছোট ছোট ত্রিভুজ বা চতুর্ভুজ এ ভাঙ্গা কে বলা হয় তেসেলেশন এটি আরেকটি শব্দ যা তুমি শুনবে তেসেলেশন হল একটি টেকনিক্যাল শব্দ যা তুমি বিভিন্ন বইতে দেখতে পাবে 1D র ক্ষেত্রে আমরা জানি কি করতে হবে প্রথমে স্থানটিকে খণ্ডে ভেঙ্গে নিতে হবে এবং তারপরে একটি বিসিক ফাংশন বা সেপ ফাংশন এর সংযোজন করতে হবে আমরা জানি বিসিক ফাংশন নিয়ে কি করতে হয় এবং তা হল একটি খন্ড e ধরতে হয় এবং তার দুটি বিন্দুকে সংযোজন করতে হয় যে সার্বজনীন অজানা গুলি আছে তা হল U1 ও U2 এবং U1 এর জন্য আমরা কি স্থানীয় নাম দিয়ে থাকি তা হল ও আমি এগুলোকে আবার লিখছি যাতে তোমরা এদের সাথে ভালোভাবে পরিচিত হয়ে যাও এবং এদের সাথে যে বেসিক ফাংশন গুলি থাকবে তা হল যেখানে এর মান হবে 1 x1 এ এবং 0 x2 তে অতএব এটি কিভাবে লেখা যায় তা আমরা দেখছি এবং একইভাবে এগুলো কে একসাথে লেখা যায় এই রূপে কিন্তু এখন সমীকরণের U এর বামদিকে একটু বেশি গুরুত্ব দাও স্থানটি বাম দিক থেকে ডান দিক অব্দি বিস্তৃত ডান হাতের অংশটি নন 0 e খন্ডের ক্ষেত্রে অতএব এর জেনারেল সমীকরণ আমরা কিভাবে লিখব Student আমাদেরকে পালস এর সাথে গুন করতে হয় না কারণ এর মধ্যে একটি পালস আছেই কারণ সংজ্ঞা অনুযায়ী আমরা এদিকে 0 করেছি বাইরে তাই এর সাথে পালস গুণ করার কোন প্রয়োজন পড়ে না এবং U ফাংশনটির কিরূপ হবে যেখানে আমি x এর একটি মান ধরবো এবং এটিকে গঠন করবো দুটি সেপ ফাংশন এর সমষ্টি রূপে অতএব কি পড়ে রইল Student যোগফল আমাকে সবকটি খন্ডের যোগফল করতে হবে বিন্দুর নয় তাই এই যোগফলে প্রত্যেকটি জিনিসের মান নন জিরো শুধুমাত্র নিজের খন্ডের জন্য এবং অন্য খন্ডের জন্য এটি পালস বেসিক ফাংশন এর মত দেখা যায় তাই এটি নিজে থেকেই সব সময় সঠিক উত্তর দেবে x এর যে কোন মানের জন্য এবং একটি মাত্র এক্সপ্রেশনের মান নন 0 হবে শুধুমাত্র তার নিজের ফান্ডের জন্য আমরা এখানে কিছু সহজ পদ্ধতি ব্যবহার করছি একটি ফার্স্ট অর্ডার বেসিক ফাংশনের জন্য কিন্তু আমি যেমন আগেই জানিয়েছি যে আমাদের কাছে কিছু উচ্চ অর্ডারের সেট ফাংশন আছে যেখানে একটি অংশের জন্য আমাদের 2 3 ও 4 নম্বর বিন্দুকে নিতে হবে সমীকরণের অর্ডার এর উপর নির্ভর করে কিন্তু প্রথমটি লেখায় কঠিন প্রত্যেকটি খন্ডের উপর আমার যোগফল করতে হবে এবং এটির পার্থক্য আসবে নির্ভর করবে কত ভাবে আমরা মান নির্ণয় করতে চাই এটি আসলে কোডিং এর একটি বিষয় যার দ্বারা আমরা বিষয়টি নির্ণয় করব এইখানে সমীকরণটি এমন নিতে হবে যে আমার যদি আরেকটি খন্ড থাকে তাহলে তা নিজে থেকেই তার রূপ ধারণ করবে এবার আমরা দেখব পরবর্তী ক্ষেত্রে আমরা এটিকে একটি দুর্বল রূপে কিভাবে প্রকাশ করতে পারি এর আগে সমীকরণটি তে U এটা ছিল এখন আমি কি করব এখন আমার কাছে যখন U এর এই রূপটি এসেছে তখন আমি এটিকে প্রতিস্থাপন করব এই সমীকরনে তাই এই সমীকরণের সমষ্টিকে লেখার জন্য আমাকে প্রথমে এইরূপে লিখতে হবে

গ্যালারকিন এর পদ্ধতিতে সেপ ফাংশন ও টেস্টিং ফাংশন একি তাই আমি Wm কে রূপে চয়ন করব কিন্তু আমাদেরকে দেখতে হবে যে টেস্টিং ফাংশন এ আমরা সবকিছু জানি না কিছু অজানা আছে এখানে কি অংশ অজানা না কোন সমীকরণ অজানা WpUqf এরমধ্যে শুধুমাত্র U অজানা বাকি সব জানা অতএব Wm এর মান আমরা জানি এবং আমি এটিকে এমনভাবে চয়ন করলাম যাতে নির্মাণ বেসিস ফাংশনের সমান হয় যা আমরা গ্যালারকিমস পদ্ধতি থেকে পেয়েছি এখন আমাদের বুঝতে হবে যে আমরা Wm কে কি চয়ন করব অতএব এখানে U আমাদের অজানা অংশ Student এই বস্তুটি অজানা না এই বস্তুটি জানা কারণ এইখানে আমার বিন্দুর অবস্থানগুলি জানা প্রয়োজন কারণ আমি স্থানটিকে কিছু বিন্দুতে ভেঙ্গে নিয়েছি তাহলে Wm এর মান কি হবে আমাদের প্রশ্ন হল Ui কি Wm এর মধ্যে কি থাকতে পারে তুমি এখানে তোমার অজানা গুলি সংযোজন করছে যার মধ্যে রয়েছে এখানে অজানা গুলি হল Wm কিন্তু আমরা বলেছি যে W জানা হতে হবে তাই Wm এর মান কি হতে হবে এটিতে যদি থাকে তুমি যা বলছ তাহলে এর কি হবে এই সমীকরনে এটি সেকেন্ড অর্ডার এ পরিবর্তিত হবে অর্থাৎ এর স্কয়ার কিন্তু এর দ্বারা আমরা কিছু সেরকম পাবোনা তাহলে আমাদের হাতে কি অবশিষ্ট থাকে আমরা n1 ও n2 কে একসাথে Wm এ পাবনা Student এখন আমরা একটি একটি করে বিষয় দেখব তুমি কি এটি বিশ্বাস করো যে Wm এরমধ্যে নেই কারণ এটি হবে দুটি অজানা বস্তুর গুণফল তাহলে সেখানে থাকবে না এবং সেক্ষেত্রে কি অবশিষ্ট থাকবে এখানে খালি একটি অজানা থাকবে এবং সেটিকে কি আমরা হিসেবে চয়ন করতে পারি তুমি যদি সেই সমীকরণে ফেরত যাও তুমি দেখবে যে Wm আমরা স্মরণ করছি রূপে এবং তাতে কি কোন অসুবিধা আছে এই সমীকরণ টির মধ্যে অজানা থাকবে এবং এটির বহু জায়গায় আবির্ভাব হবে এবং সেটিকে আমাকে ইন্টিগ্রেশন এর দ্বারা সমাধান করতে হবে কিন্তু তোমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছো যে গ্যালারকিনস পদ্ধতিতে Galerkin's method বেসিক ফাংশন ও টেস্টিং ফাংশন দুটোই একি কিন্তু তবুও আমাদের খুবই অল্প স্বাধীনতা আছে তাহলে আমরা কি নেব না এর লিনিয়ার সমন্বয় সংযোজন করব আমি এখন এই বিষয়টিকে ছেড়ে দিচ্ছি কারণ যখন আমরা 1D র একটি অংক দেখব তখন বিষয়টি পরিষ্কার হয়ে যাবে তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের কি এর কোন সংযোজন করতে হবে এ i সংখ্যক বার Student তাহলে সেই সমীকরণটি কে এই রূপে লেখা যাক

আমি যেটা করলাম তাহলে U এর সংযোজন এবং W কে তার অবস্থাতেই রাখলাম এটি একটি সমীকরণ এবং এখানে কটি ভ্যারিয়েবেল আছে আমাদের কাছে যতগুলি খন্ড আছে ততগুলি Ui থাকবে যেমন U1 U2 U2 U4 U5 কিন্তু সবকটি কে সমীকরণে দেখা যাবে হ্যাঁ সবাইকে সমীকরণে দেখা যাবে অতএব আমি যেইগুলো লিখেছি প্রত্যেকটি সার্বজনীন সংখ্যা এবং এখানে যে গুলি আছে সেগুলি আঞ্চলিক কিন্তু এখানে আঞ্চলিক ও সর্বজনীন সংখ্যার সমন্বয় করতে হবে অতএব তুমি দেখো একটি সমীকরণ এ পাঁচটি ভেরিয়েবল আছে এইখানে f q p তোমায় দেওয়া রয়েছে এবং ও Wm কে জয়েন করতে হবে তাই এটাকে দেখতে অস্বাভাবিক মনে হলেও পুরোটা আমাদের জানা রয়েছে অতএব ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের কি পদ্ধতি প্রয়োজন চতুর্ভুজ এই পদ্ধতির দ্বারা আমরা খুব সহজেই এর সমাধান করতে পারব আমি এই চতুর্ভুজ পদ্ধতি অর্ডার বৃদ্ধি করতে পারব যাতে আমি আরো সঠিক উত্তর পেতে পারি এবং Ni হবে একটি লিনিয়ার পলিনোমিয়াল অর্থাৎ চতুর্ভুজ পদ্ধতির দাঁড়া ইন্টিগ্রেশন করলে আমরা সঠিক উত্তর পাবো যতক্ষণ pq ও f জানা থাকবে আরেকটি পদ্ধতি ব্যবহার করতে পারো যা হলো pq ও f পালস বেসিক ফাংশন রূপে সংযোজন করে তাই করতে পারো যে প্রত্যেকটি খন্ডে এরা ধ্রুবক হিসেবে থাকবে অর্থাৎ এগুলি একটি সংখ্যার পরিবর্তিত হয় তাই প্রত্যেকটি খণ্ডের জন্য আমরা pq ও f এর মান সংযোজন করব তাই তোমার কাছে অবশিষ্ট থাকল একটি পলিনোমিয়াল যেটিকে তোমায় ইন্ডিকেট করতে হবে এবং লিনিয়ার অংশগুলিকে গুন করতে হবে চতুর্ভুজ দাঁড়া আমার প্রশ্ন হল আমি কি যথেষ্ট পরিমাণের সমীকরণ পাব সবকটি ভেরিয়েবলের জন্য এই যে Wm আছে এটিকে বিভিন্ন মান প্রতিস্থাপন করে আমরা বেশকিছু সমীকরণ পেতে পারি প্রত্যেকটি Wm একটি নন জিরো সংখ্যা খন্ড গুলির উপর তাই আমি বিভিন্ন সমীকরণ পাব কিন্তু সব এরমধ্যে U থাকবে তাই আমরা Wm এর মান সংযোজন করব যাতে সমীকরণের একটি সমষ্টি পাই এদিকে বোঝার জন্য আমরা একটি 1D উদাহরণ যেখানে আমরা কিছু সমীকরণ সমষ্টিকে দেখব এই পদ্ধতির বিষয় কি তোমাদের কোনো সংশয় আছে Wm এর মান হবে 1 থেকে 5 পর্যন্ত এবং তাদের মানের মধ্যে কোন সংযোগ না থাকলেও চলবে যেখানে 4 টি অংশ আছে Student তাই m কোন খন্ড হতে পারে না বরং এটি একটি সংখ্যা হবে যার দ্বারা আমি যথেষ্ট পরিমাণ সমীকরণ পেতে পারি যার দ্বারা ভ্যারিয়েবল গুলির মান নির্ণয় করতে পারি তাই আমি লিখেছি যে Wm এক নাহয় হবে না হলে একটি হবে কারণ আমার মূল উদ্দেশ্য যথেষ্ট পরিমান সমীকরণ পাওয়া তাই Wm কে কিভাবে চয়ন করব আমরা দেখব এই সমীকরণ গুলিকে দেখে আমরা FEM এর একটি খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে পারবো যে আমরা স্পাস সমীকরণের সমষ্টি কেন পাচ্ছি একটি উদাহরণ এ Wm এর জন্য একটি সমীকরণ যেখানে আমরা Wm কে একটি ফাংশন রূপে নেব অতএব এটি হলো খন্ড 1 2 3 4 এটি হলো আমাদের শেপ ফাংশন যায় বামদিকে 1 বিন্দু ও অন্যদিকে 2 নম্বর বিন্দু তাই আমি Wm কে চয়ন করব আমি এখানে শেপ ফাংশন এর দুর্বল রুপটির পরীক্ষা করব এখন আমরা কি এই নিয়ে তর্ক করতে পারি যে সমীকরণের সমষ্টি গুলো স্পাস হবে তা দেখা যাক Student অতএব এই দ্বিতীয় অংশটি ধরা যাক একটু সহজ ভাবে শুরু করে Wm এর দ্বিতীয় খন্ডটি ধরে সে ক্ষেত্রে Wm এর অঞ্চলটি কোনটা হবে এটি শুধুমাত্র দ্বিতীয় খন্ড টি হবে কারণ এই জায়গাতেই যেখানে e2 সেখানেই এটি নন জিরো তাই e এর যোগফল করতে হবে সবকটি খণ্ডের জন্য তাই এই ক্ষেত্রে e এর মান কত হবে 1 3 ও 4 নম্বর খন্ডের জন্য Student 0 0 অতএব U1U4U5 কে দেখা যাবে না কারণ তারা 0 র সাথে গনিত হবে তাই তুমি শুধুমাত্র সেই অংশটি দেখতে পাবে যেগুলি এই সমীকরণ এ নন জিরো Student পুরো অঞ্চল টিতে ইন্টিগ্রেশন করতে হবে পুরো অঞ্চলটিতে এটিকে যোগফলের মধ্যেই ধরা হয়েছে আসলে যোগফলটি হল ইন্টিগ্রেশন বাই পার্টস এই অংশটি আমাদের সেভাবে প্রভাবিত করে না কারণ W র মধ্যে কোন U নেই তাই যে U গুলি আসবে তা হল U2 ও U3 এই তুমি দেখলে একটি সমীকরণ 5 টি অজানা তুমি পাওনি কিন্তু তুমি যদি মনে করে দেখো দেখবে পালস বেসিক ফাংশনের ক্ষেত্রে আমরা একেবারে সমীকরণের একটি সমষ্টি পেয়ে যাচ্ছিলাম এখানে যেটি সুবিধা হচ্ছে তা হল বেসিক ফাংশন ও টেস্টিং ফাংশন দুটোই সাবডোমেন এবং এখানে কোন গ্রীনস ফাংশন নেই যে কারণে আমি সব কটি নন জিরো অংশ পেয়েছি এখানে কোন সর্বব্যাপী ফাংশন নেই যদি দুটি খণ্ডকে এক করে শুধুমাত্র যদি এমন কোনো প্রান্ত থাকে জিটিকে ভাগাভাগি করা হচ্ছে তাহলেই একমাত্র কাপলিং থাকতে পারে অতএব তুমি Wm এর বিভিন্ন মান ধরতে পারো এবং তার সমীকরণ গঠন করতে পারো এবং এই ভাবেই আমরা পার্স সমীকরণের সমষ্টি তৈরি করব